মেট্রোলজি এবং পরিমাপের কোর্সে স্বাগতম সুতরাং আজ আমরা পরিমাপ সিস্টেমগুলিতে উপকরণের ভূমিকা গুলি দেখব সুতরাং আজ আমরা নিম্নলিখিত বিষয়বস্তুর সম্পর্কে আলোচনা করব বিভিন্ন ধরণের যন্ত্রাদি তারপরে পরিমাপ সিস্টেমগুলিতে পরিমাপ যন্ত্রগুলির ভূমিকা পরিমাপ সিস্টেমগুলির ব্যবহার এবং একটি পরিমাপ সিস্টেমের সাধারণ উপাদান গতকাল আমরা আগের আলোচনা টিতে খুব স্পষ্ট করে দেখেছিলাম যে পরিমাপ একটি খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি প্রধানত কোন কিছুর বৈধতা দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় এছাড়াও কোন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে বা মানুষ দ্বারা পরিচালিত কোন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেতে ব্যবহার করা হয় সুতরাং যখন আমরা বিভিন্ন যন্ত্রাংশের প্রকারের কথা বলি যন্ত্রাংশ কে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে একটি পরম প্রকৃতির যা পরোক্ষ প্রকৃতির পরিমাপ আরেকটি হল সেকেন্ডারি যা প্রত্যক্ষ প্রকৃতির পরিমাপ ঠিক আছে এই প্রত্যক্ষটিকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে যা হল এনালগ উপকরণ এবং এটি হল ডিজিটাল উপকরণ তারপরে এই এনালগ কে দুটি ভাগে ভাগ করা যায় একটিকে ডিফ্লেক্টিং প্রকৃতির বলা হয় অন্যটি নাল প্রকৃতির নাল ডিফ্লেকশন বলা হয় এবং ডিফ্লেক্টিভ প্রকৃতির টিকে আবারও দুভাগে ভাগ করা যায় প্রথমটি হল ইন্ডিকেটিং ও অন্যটি হল ইন্টিগ্রেটিং শেষের ভাগটি হল রেকর্ডিং এগুলি হল বৈদ্যুতিক যন্ত্রের সাধারণ শ্রেণীবিভাগ ঠিক আছে সুতরাং যন্ত্রগুলিকে পরম এবং সেকেন্ডারি হিসাবে শ্রেণীবিভাগ করা যেতে পারে তারপরে সেকেন্ডারি টিকে আবার এনালগ এবং ডিজিটাল হিসাবে শ্রেণিবিভাগ করা যেতে পারে ডিজিটাল টি আজকালকার দিনে খুবই জনপ্রিয় এবং এনালগ টি দুটি বিন্দুর মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত হয় আমরা এনালগ যন্ত্রাংশ গুলি নিয়ে কাজ করতে পারি এগুলি কতটা স্থান পরিবর্তন করল তার ওপর নির্ভর করে কাজ করে এরা হল ডিফ্লেক্টিং প্রকৃতির ও নাল ডিফ্লেকশন প্রকৃতির হয় তারপরে এই ডিফ্লেক্টিং প্রকৃতিটিকে আবার ইন্ডিকেটিং ইন্টিগ্রেটিং ও রেকর্ডিং প্রকৃতিতে শ্রেণীবিভাগ করা যেতে পারে এখন আসুন পরম যন্ত্র এবং সেকেন্ডারি যন্ত্রের মধ্যে পার্থক্যটি দেখি সুতরাং পরম যন্ত্র এই যন্ত্রগুলি যন্ত্রের ভৌত ধ্রুবক গুলির সাপেক্ষে পরিমাপ করা রাশিটির মান দেয় উদাহরণস্বরূপ এটি ট্যানজেন্ট গ্যালভানোমিটার হতে পারে বা এটি রায়লেহের বিদ্যুৎ সাম্য Rayleigh's current balance যন্ত্র হতে পারে সুতরাং এগুলি পরম যন্ত্র যখন আমরা সেকেন্ডারি যন্ত্রগুলির বিষয়ে কথা বলি এই যন্ত্রগুলি এমন ভাবেই নির্মাণ করা হয় যে পরিমাপ করা মানগুলি কেবলমাত্র যন্ত্রতে দেখানো ফলাফল থেকে তথ্য সঞ্চয় করে রাখা যেতে পারে সুতরাং এখানে যা প্রদর্শিত হয় আমরা কেবল সেটিই দেখতে পাই এবং তারপরে আমরা পরিমাপ করা শুরু করি এই যন্ত্রগুলি কোন একটি পরম যন্ত্র বা অন্য একটি সেকেন্ডারি যন্ত্র যা ইতিমধ্যে ক্রমাঙ্কিত আছে তার সাপেক্ষে ক্রমাঙ্কন করা হয় সুতরাং আমরা এখানে সেকেন্ডারি এর ক্ষেত্রে বলতে চাইছি আমাদের একটি উপকরণ রয়েছে এই যন্ত্রটি ক্রমাঙ্কিত করে নিতে হবে অর্থাৎ এখানে ক্রমাঙ্কনটি করা আছে তাই এই ক্রমাঙ্কনটি সর্বদা y এবং x এর মধ্যে রৈখিক পরিমাপ করার চেষ্টা করবে আপনি এই ক্রমাঙ্কনের সাথে সম্পর্কটি স্থাপন করুন এবং তারপরে আমরা যা করি তা হল আমরা ফলাফল পাওয়ার চেষ্টা করি আমরা যে যন্ত্রাংশ বার বার ব্যবহার করতে থাকি সেগুলিতে ক্ষয় এবং অবক্ষয় আসতে পারে এমনকি প্রথমবার ব্যবহার করার সময়েও আসতে পারে তাই আপনাকে যন্ত্রের টান বা স্প্রিংএর টান বা র্যাম্প এর অন্যান্য পাঠ ঠিক করে নিতে হবে অর্থাৎ আমরা প্রথমে যা করি তা হল প্রথমে ক্রমাঙ্কন করি এবং ক্রমাঙ্কন করার পরে আমরা সরাসরি পরিমাপ করি সুতরাং আমরা যা বলেছিলাম যে এই যন্ত্রগুলি একটি পরম যন্ত্র বা অন্য সেকেন্ডারি যন্ত্র যা ইতিমধ্যে একটি পরম যন্ত্রের সাথে তুলনা করে ক্রমাঙ্কন করা আছে তার সাপেক্ষে এটিকে ক্রমাঙ্কন করে নেওয়া হয় উদাহরণস্বরূপ আমরা যা বলতে চাইছি তা হল আপনার একটি পরিমাপের স্কেল থাকা প্রয়োজন এই স্কেলটিতে ঘর কাটা থাকতে হবে সুতরাং আমরা যা করি তা হল আমরা স্কেলের ঘর নিখুঁত কিনা তা যাচাই করার চেষ্টা করি অর্থাৎ আমরা এটিকে অন্য স্কেলের সাপেক্ষে যাচাই করার চেষ্টা করি বা আমরা এটি উপলব্ধ অন্য কোনও মানদণ্ডের সাথে এটি সরাসরি পরিমাপ করার চেষ্টা করি দেখুন এটাই আমরা সেকেন্ডারি যন্ত্র গুলিতে করছিলাম সুতরাং আমরা যখন ডিফ্লেকশন ধরণের পরিমাপের যন্ত্রগুলির কথা বলি তখন সেক্ষেত্রে যে যন্ত্রগুলি পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় সেগুলির চলনযোগ্য অংশের স্থানচ্যুতি ঘটায় এগুলিকে ডিফ্লেক্টিং প্রকৃতির যন্ত্র বলে উদাহরণস্বরূপ আপনি একটি ডায়াল গেজ নিতে পারেন আমরা এই কোর্সে কিছু পরে এই সমস্ত উপকরণ গুলির সম্পর্কে দেখব তো এখানে কি হয় এখানে একটি স্প্রিং এর সাহায্যে চাপ প্রয়োগ করা হয় আর আপনি একটি বস্তুর উচ্চতা পরিমাপ করতে চাইছেন তাই আপনি একটি ডায়াল গেজ রাখবেন বা আপনি কোন স্প্রিং অথবা এমনকি স্কেল ও রাখতে পারেন আপনি স্প্রিং টিকে সরিয়ে পরিমাপটি নেবেন আপনি যখন স্প্রিং সরানোর চেষ্টা করেন তখন কী ঘটে এই স্প্রিংটি ঘর কাটার উপরে রাখা সূচকটি কে ও সরানোর চেষ্টা করবে সেখান থেকে আপনি ঘরগুলি গুনতে পারবেন এবং পরিমাপটি কত তা পেয়ে যাবেন সুতরাং এটি মূলত ডিফ্লেকশন প্রকৃতির আপনার একটি মিটার আছে এটি একটি এনালগ ধরণের আপনার একটি মিটার আছে এবং আপনার একটি সূচক থাকবে এই সূচকটি যা বাম এবং ডান যে কোন দিকেই যেতে পারে এবং তারপরে এটি আপনাকে কী প্রদর্শন করতে হবে তা বলার চেষ্টা করে এটি ভোল্টেজ হতে পারে বিদ্যুৎ হতে পারে দূরত্ব হতে পারে যেকোনো কিছুই হতে পারে আপনি কি যন্ত্র নিয়ে কাজ করছেন তার উপরে এটা নির্ভর করে সুতরাং ডিফ্লেকশন প্রকৃতি হল এমন একটি যন্ত্র যার মধ্যে পরিমাপক মানটি ভৌত প্রভাব তৈরি করে ঠিক আছে আপনার একটি বস্তু আছে আপনার একটি ডায়াল গেজ আছে ডায়াল গেজ টি বস্তুটির উপরে বসানো আছে সুতরাং ডায়াল গেজ টিতে একটি বিচ্যুতি হওয়ার চেষ্টা করবে ০ থেকে এটি এক দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবে এই বিচ্যুতিটি কত তা আমি আপনাকে দেখাব যা উপকরণের চলন যোগ্য অংশকে স্থানচ্যুতি ঘটায় তাকে ডিফ্লেকশন প্রকৃতির উপকরণ বলে অন্য ভাবে বলতে গেলে যে যন্ত্রাংশগুলিতে এই স্থানচ্যুতি পরিমাপের জন্য প্রাথমিক বিদ্যুৎ উৎপন্ন করে তাকে ডিফ্লেকশন প্রকৃতির উপকরণ বলে সুতরাং আপনি যদি বিদ্যুৎ পরিমাণ করতে চান তাহলে ভোল্টমিটার ব্যবহার করতে পারেন অর্থাৎ এটি সর্বদা ডিফ্লেকশন প্রকৃতির যন্ত্র এই জাতীয় যন্ত্রগুলি পরিবর্তনশীল অবস্থাতেও পরিমাপ করতে ব্যবহৃত হয় এর অর্থ ধরুন আপনাকে দুটি তাদের দুই প্রান্তে অথবা কোন যন্ত্রাংশের দুই প্রান্তে ভোল্টমিটার টা বসাতে হবে এবং এখানে এই যন্ত্রাংশটি বৈদ্যুতিক ভাবে আহিত করা আছে যে মুহূর্তে এটি আহিত করা হয় আপনি তখনই একটি ওঠানামার লক্ষ্য করবেন এটি সময়ের সাপেক্ষে স্থির অবস্থাতেও পরিমাপ করা যেতে পারে আবার একটি পরিবর্তনশীল অবস্থাতেও পরিমাপ করা যেতে পারে ডিফ্লেকশন প্রকৃতির যন্ত্রাংশগুলি তে একটি বিপরীত প্রভাব রয়েছে যা চলমান সিস্টেমের স্থানচ্যূতিকে প্রতিরোধ করে আপনার কাছে এরকম যন্ত্রও থাকতে পারে যে ধরুন আমি একটি স্প্রিং এর ওপর চাপ প্রয়োগ করছি এবং আপনি স্প্রিং টির অবস্থান পরিবর্তন টি দেখতে পাচ্ছেন আপনি এই স্থানচ্যুতিটি পরিমাপ করতে পারবেন এই একই কৌশলটি যন্ত্রাংশে ব্যবহার করা হয় এই প্রতিরোধ করার প্রভাবটি এমন ভাবে পরিকল্পিত করা থাকে যে পরিমাপের কারণে চলমান সিস্টেমের স্থানচ্যুতি বৃদ্ধির সাথে সাথে প্রতিরোধের মানও বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ ধরুন আপনার একটি স্প্রিং আছে এই স্প্রিংটি সংকুচিত হলে স্প্রিং এর পার্থক্যটি বৃদ্ধি পায় সুতরাং আপনি যখন ঘরগুলির উপর সেই পরিবর্তনটি দেখেন তখন আপনি এটি তালিকাভুক্ত করা শুরু করতে পারেন বৈদ্যুতিক ভাবেও করা যেতে পারে এটি যান্ত্রিকভাবেও করা যেতে পারে যখন বিপরীতমুখী প্রভাবটি প্রযুক্ত বলের সঙ্গে সমান হয়ে যায় তখন এটি সাম্যবস্থায় চলে আসে ঠিক আছে সুতরাং আমরা যে উপকরণটি ব্যবহার করি তাতে স্থিতিশীল অবস্থায় ভারসাম্য থাকতে পারে অথবা আপনি যখন বল প্রযুক্ত করবেন বা যখন কোন স্থানচ্যুতি ঘটবে সেই সময় ভারসাম্য বজায় রাখার জন্য প্রাথমিক অবস্থায় বা ০ অবস্থায় ফিরে আসবে যখন বিপরীতমুখী বলটি যা সূচকের স্থানচ্যুতি ঘটায় তার সঙ্গে সমান হয়ে যায় সেই সময় আমরা সাম্যাবস্থা ফিরে পাই সুতরাং এগুলি হল ডিফ্লেকশন প্রকৃতির যন্ত্রাংশ সুতরাং আপনি একটি ডিফ্লেকশন প্রকৃতির যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন এখানে দুটি স্থায়ী চুম্বক থাকতে পারে আপনার এই দুটি স্থায়ী চৌম্বক সুতরাং একটি স্থায়ী চৌম্বক রাখা যেতে পারে বা তড়িৎ বহনকারী চলমান কয়েল রাখা যেতে পারে অর্থাৎ এটি দক্ষিণ মেরু আর এটি উত্তর মেরু আর এখানে দেখুন আপনি একটি পাকানো স্প্রিং অথবা পেঁচানো স্প্রিং দেখতে পাবেন আপনি দেখুন এখানে একটি সূচক রয়েছে ঠিক আছে আর এখানে দাগ টানা স্কেল রয়েছে ধরুন আপনি এই দাগকাটা যন্ত্রাংশের ভিত্তিতে আরেকটি উপকরণ বানাতে চাইছেন আর এখানে এই সূচকটি রয়েছে যা ০ থেকে ১ এর মধ্যে চলাচল করতে পারে বর্তনীতে তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে এটি ০ থেকে ১ এর মধ্যে চলাচল করে সুতরাং এই কয়েল টি ০ তম অবস্থান থেকে ১'ম অবস্থানে চলে গেছে ঠিক আছে এবং এখানে বলা আছে যে স্কেলটির মোট পাঠ ১ অ্যাম্পিয়ার সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এটি Td আমরা পরবর্তী স্লাইডে Td কী তা দেখতে পাব এবং এটি Ts এবং আপনি কোণ টি ও লক্ষ্য রাখুন যে θ দেওয়া আছে সুতরাং এখন আসুন ডিফ্লেকশন প্রকারের মাপার যন্ত্রগুলিতে ফিরে আসি স্থায়ী চৌম্বকযুক্ত চলন্ত কয়েল অ্যামিটার এ আপনি একটি অ্যামিটার নিচ্ছেন চলন্ত বিন্দুটির স্থানচ্যুতি বিদ্যুৎ এর সঙ্গে সমানুপাত সুতরাং যখন তড়িৎ প্রবাহিত হয় তখন সরণ ঘটে যা সাম্যবস্থার সাপেক্ষে লক্ষ্য করা যায় এই সরণ টি প্রবাহিত বিদ্যুৎ এর সঙ্গে সমানুপাতিক Td হল টর্ক অর্থাৎ এটি হল টর্ক টর্ক বল × সরণ সুতরাং কয়েলটির উপর প্রযুক্ত টর্ক Td প্রবাহিত তড়িৎ এর সাথে সমানুপাতিক এবং এই Td কে G×I হিসেবে প্রকাশ করা যায় Td G × I G কি G একটি ধ্রুবক এবং এটি চলমান কয়েলের ক্ষেত্রফল এবং প্যাঁচের সংখ্যার উপরে ফ্লাক্স এর ঘনত্ব নির্ভর করে না সুতরাং এখানে যদি আপনি দেখেন এখানে কতবার পাকানো আছে তা দেখতে পাচ্ছেন G হল একটি ধ্রুবক এবং এটি ফ্লাক্স এর ঘনত্ব চলন্ত কয়েলের ক্ষেত্রফল এবং প্যাঁচের সংখ্যার উপর নির্ভর করে না Td এর বিপরীত টি হল Tc এই স্প্রিং এর কারনে এই বিপরীত প্রভাবটি পাওয়া যায় যার টর্ক θ কোণের বিচ্যুতির সঙ্গে সমানুপাতিক এবং এটিকে এই রূপে প্রকাশ করা হয় Tc K × θ সুতরাং একটি হল Td যা Tc দ্বারা ভারসাম্য বজায় রাখে ঠিক আছে সুতরাং Tc কে সাম্যবস্থায় থাকতে হবে আমরা সবসময় স্প্রিং ধ্রুবকের কথা বলি এবং তাদের মানগুলি ব্যবহৃত উপাদান এবং স্প্রিং এর ব্যাসের উপর নির্ভরশীল অর্থাৎ স্প্রিং এর সংবেদনশীলতাটি আমরা যে ব্যাস বা উপাদান ব্যবহার করব তার সঙ্গে সমানুপাতিক সুতরাং এখন সাম্যাবস্থায় Td Tc সুতরাং এখন যখন আমরা এই সমস্ত G ×I ×θ প্রতিস্থাপন করি G × I K × θ I KG× θ সুতরাং এখন আমরা জানি যে কয়েলটি যে পরিমাণ তড়িৎ পরিবহন করছে তা হলKGধ্রুবক এবং এর কোণটি হল θ KGএকটি ধ্রুবক রাশি K উপাদানের উপর নির্ভর করে আর G ফ্লাক্স ঘনত্বের উপর নির্ভর করে না পরিমাপ করা তড়িৎ এর মানটি থিটা বিচ্যুতির ওপর এবং মিটার ধ্রুবক G ও K এর উপর নির্ভর করে তড়িতের মানটি সরাসরি এই উপকরণ থেকে নেওয়া যেতে পারে এটি একটি ডিফ্লেশন প্রকৃতির মাপার যন্ত্র ছাড়া কিছুই নয় তড়িৎ এর মানটি বিচ্যুতি কোণ θ এর থেকে সরাসরি পাঠ নেওয়া যায় যা আসলে G ও K মানকে ধ্রুবক ধরে ক্রমাঙ্কন করা হয়েছে সুতরাং আপনি যদি এই মিটারটি দেখেন ধরা যাক আপনি প্রথমবার এই জিনিসটি কিনেছেন এই সময় কি করবে এখানে কিছু লোড প্রয়োগ করব এবং তখন স্প্রিং এর নমনীয়তা টি ঠিক করে নিতে হবে যন্ত্রটি খুবই সংবেদনশীল যেহেতু এটিতে অনেক সময় ধরে যান্ত্রিক অংশের চলাচল রয়েছে তাই এটির ক্ষয় এবং অবক্ষয় ঘটে সুতরাং এটি আবার ক্রমাঙ্কন করতে হবে এবং তারপরে এটি আবার ব্যবহার করা যাবে ক্রমাঙ্কনটি মূলত পর্যায়ক্রমে আপনাকে করে যেতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে উপকরণটি ঠিকভাবে কাজ করছে কিনা তো আমরা কীভাবে এটি পরীক্ষা করব আমরা একটি জানা মানের তড়িৎ প্রবাহ করব এবং আমরা কত পরিমান বিচ্যুতি পাচ্ছি সেটা লক্ষ্য রাখব যদি এখানে ত্রুটি থাকে তবে আমরা ক্রমাঙ্কনের সময় ত্রুটিটি ঠিক করে নেব এই সিস্টেমটিকে ঠিক করে সাজিয়ে নেব সুতরাং আমরা এটা কিভাবে করব স্প্রিং এর ধ্রুবক এবং G আছে G কি G হল একটি ধ্রুবক যা চলমান কয়েলটির ফ্লাক্স এর ঘনত্ব এবং পাকের সংখ্যার উপর নির্ভরশীল নয় ডিফ্লেকশন প্রকারের পরিমাপের উপকরণ সুতরাং এটি ডিফ্লেকশন প্রকারের এবার আপনি যদি ফিরে যান এবং আমরা যা আলোচনা করেছি তা যদি লক্ষ্য করেন তবে দেখবেন যে আমরা অনেক কিছু বলেছি ডিফ্লেকশন প্রকারের একটি বিপরীত প্রকার যন্ত্রাংশ আছে যা এই স্থান পরিবর্তনকে বাধা দেয় সুতরাং এখানে আপনি এখন বুঝতে পারবেন চলন্ত সিস্টেমটি একটি স্প্রিং ঠিক আছে ডিফ্লেকশন প্রকারের কিছু অসুবিধা আছে অসুবিধা গুলি হল যন্ত্রটির সঠিকতা খুবই কম কারণ এখানে প্রধানত আমরা কি করি আমরা এই দুটি ঘরের মধ্যে পরিমাপ করি উদাহরণস্বরূপ ধরুন যদি এখান থেকে θ টি ধরেন যদি এটা প্রায় ৬০ ডিগ্রি হয় ঠিক আছে এটা ৬০ ডিগ্রি তো আপনি এটিকে ৬ বা ৮ টি ভাগে বিভক্ত করছেন সুতরাং আপনি যদি এটি ৬ বা ৮ ভাগে বিভক্ত করেন তবে এখানে উপবিভাগ গুলি দেখা আপনার পক্ষে খুব কঠিন হবে সুতরাং সংবেদনশীলতা এবং সঠিকতা দুটি পৃথক পরিভাষা কোর্স চলাকালীন আমরা পার্থক্যটি দেখতে পাব যন্ত্রের সংবেদনশীলতাও কম সঠিকতাও কম এবং সংবেদনশীলতা কম কারণ সংবেদনশীলতাটি স্প্রিং এর ধ্রুবক এর উপর নির্ভরশীল স্প্রিং ধ্রুবক এর ক্ষেত্রে আপনি খুব ছোট ছোট পরিসরে মান পাবেন না আর এই ছোট ছোট ব্যবধানে মান না দিলেও সূচকটি স্থানচ্যুতি দেখাবে সুতরাং স্থানচ্যুতিও খুব ছোট পদক্ষেপে গুলির মান গুলি পরিমাপযোগ্য হবেনা উদাহরণস্বরূপ আপনি যে ঘর কাটা যন্ত্রগুলির কথা বলেছেন সেরকম কিছুতে আমি বিনিয়োগ করতে পারি অর্থাৎ সেখানে এটি ১০০ ভাগে বিভক্ত করা যায় সুতরাং ১ Amp কে ১০০ ভাগে ভাগ করা যায় আবার আপনার ১০০০ টি অংশ হতে পারে সুতরাং আপনি ০০০১ এর রেজোলিউশন পাবেন এবং ধরুন আপনি যদি ১০০০০ পেতে চান তবে অনেকগুলি রেখা আঁকতে হবে যা সম্ভব নয় এবং দ্বিতীয় বিষয়টি হল যে স্প্রিং টি ব্যবহার করছি তার ধ্রুবকের সংবেদনশীলতা এতটা নাও থাকতে পারে তো আসলে এরকম সংবেদনশীলতা নেই এরকম সঠিকতা ও নেই পরিমাপ করার মানটি যন্ত্রের ক্রমাঙ্কণের উপর নির্ভর করে ধরা যাক ক্রমাঙ্কনটি যদি ভুল হয় তবে ফলস্বরূপ আমরা যে তথ্য পাব সেটিও সঠিক হবে না এনালগ প্রকৃতির অন্য শ্রেণীবিভাগ টি হল নাল প্রকার এখানে এই নাল প্রকারটি তে যন্ত্রটিতে নাল শব্দটি বলছে এটি ০ এর সাথে সম্পর্কিত কিছু আছে এবং এই যন্ত্রটিতে ০ বা নাল টি পরিমাপের মান কে এমনভাবেই নির্দেশ করে তাই এই ধরনের যন্ত্র কে নাল প্রকারের যন্ত্র বলা হয়ে থাকে সুতরাং আমি পুনরাবৃত্তি করছি এমন একটি উপকরণ যেখানে ০ বা নাল টি পরিমাপ করা মানের নির্ধারণ দেয় এটিতে একটি নাল অনুসন্ধানকারী ব্যবহার করব যাতে যখন পরিমাপ করা রাশি এবং তার বিপরীত রাশিটি একে অপরের সমান হবে তখন নাল অবস্থাকে নির্দেশ করবে এই ধরণের যন্ত্রগুলি অত্যন্ত নির্ভুল এবং এটি খুব সংবেদনশীল সুতরাং পূর্ববর্তী অংশে যেখানে আমরা ডিফ্লেকশন টাইপ দেখেছি তার তুলনায় নাল প্রকৃতিরটি বেশি নির্ভুল এবং সংবেদনশীল এজন্যই আমরা যেখানেই যাই আমরা নাল প্রকৃতিরটি বেশি পছন্দ করি নাল প্রকৃতির যন্ত্র নিয়ে কাজ করার সময় পার্থক্যটি কোথা থেকে আসছে এটি আমাদের পরবর্তী আলোচ্য বিষয় নাল প্রকৃতির যন্ত্র নিয়ে কাজ করার সময় নিম্নলিখিত শর্তগুলির প্রয়োজন পরিমাপ করা মানের দ্বারা উৎপাদিত বিপরীতমুখী প্রভাবের মান গুলি সঠিকভাবে জানা থাকে এটি পরিমাপ করা রাশি গুলির মান জানার জন্য প্রয়োজন হয় একটি অনুসন্ধানকারী থাকে যা নাল অবস্থা সনাক্ত করে এই সন্ধান করার যন্ত্রাংশ টি হল এমন একটি যন্ত্রাংশ যা ০ স্থানচ্যুতি নির্দেশ করে অর্থাৎ যা সাম্য অবস্থাটি নির্দেশ করে সুতরাং নাল এর জন্য এই শর্ত গুলো প্রয়োজন সুতরাং স্কিম্যাটিক লেখচিত্রটি এটির মতো দেখায় সুতরাং নাল প্রকৃতির ডিফলেক্টর সুতরাং এখানে আপনার একটি প্রধান স্কেল থাকবে আপনার একটি চলন যোগ্য উপাংশ রয়েছে ঠিক আছে অর্থাৎ এখানে আপনার চলন যোগ্য অংশটি রয়েছে এখানে একটি গ্যালভানোমিটার আছে আর এটি তারের উপর দিয়ে চলন যোগ্য আরেকটি তার রয়েছে এটি একটি চলন যোগ্য সংযোগ রয়েছে আর এখানে আপনার প্রতিরোধ রয়েছে যা যুক্ত করা হয়েছে এর পরে আপনি E পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করেছেন তো দেখুন এখানে দাগ গুলি কাটা রয়েছে সুতরাং অজানা EMF এখানে প্রয়োগ করা হয়েছে এখন যদি গ্যালভানোমিটার টি কাজ করে এবং এই তারের উপর দিয়ে নড়ে তাহলে আপনি লক্ষ্য করুন যদি আপনি পরিমাপের তুলনা করতে চান বা এই স্থানচ্যুতি হওয়াটি পরিমাপ করতে চান আমরা এই স্থানচ্যুতি হওয়া অংশটি থেকে বা স্থির অবস্থায় থাকা অংশটি থেকে বা স্থির অবস্থায় থাকা স্কেলটির সাথে থাকা চলন যোগ্য সংযোগটি থেকে আমরা পরিমাপ করতে পারি সুতরাং কি ঘটে এখানে রেখা এবং দূরত্বের ওপর ভিত্তি করে প্রদর্শিত ভোল্টেজের মধ্যে সামান্য তারতম্য দেখা যায় এবং তা থেকে আপনি ফলাফল টি পেতে পারেন সুতরাং একটি বিন্দু নিন এখানে একটি নাল বিন্দু উপকরণ ভাবুন যা একটি DC পোটেনশিওমিটার এর সাহায্যে একটি অজানা emf Ex কে পরিমাপ করে একটি পোটেনশিওমিটার এর চলন যোগ্য তার একটি প্রমাণ emf উৎসের সাপেক্ষে ই emf টি পরিমাপ করে ঠিক আছে পটেনশিও টি আর কিছুই নয় এটি কেবলমাত্র ঘোরানোর চেষ্টা করে এবং বর্তনী বা ব্রিজটি কে সাম্যাবস্থায় নিয়ে আসার চেষ্টা করে নাল অনুসন্ধানকারী টি হল একটি তড়িৎ গ্যালভানোমিটার যার বিচ্যুতি টি হল অসম emf এর সমানুপাতিক এই অসম emf টি হল এই চলন যোগ্য তার এর ab অংশের মধ্যে Eab এবং যে সময় তারা সমান হয় সেই সময় অজানা Ex এর মধ্যে পার্থক্য সুতরাং আপনি যদি ফিরে যান তবে দেখতে পাবেন যে কোথায় Ex আর কোথায় Eab আছে অতএব অজানা emf টি হল Eab যা সরাসরি চলন যোগ্য তারটির উপরে স্কেলটিকে বসিয়ে পাওয়া যায় সুতরাং আপনি যদি এই চলন যোগ্য তার টি দেখেন যেখানে চলন যোগ্য সংযোগটি তারের সঙ্গে চলতে পারে এবং সেখান থেকে আমরা কত পরিমাণ সরণ ঘটেছে সেটি পাব এবং তারপর আমরা Ex এবং Eab কে সাম্যাবস্থা নিয়ে আসব আর আমরা সাম্যাবস্থার অবস্থানটি খোঁজার চেষ্টা করব তো আপনাকে কোনটা ঠিক করতে হবে আমরা লাল প্রতিরোধ টিকে ঠিক করব এবং তখন আমরা খোঁজার চেষ্টা করব সুতরাং এধরনের উপকরণের সুবিধাগুলি হল এগুলি উচ্চ নির্ভুলতা যুক্ত উপকরণ নাল প্রকারের উপকরণগুলির সংবেদনশীলতা অত্যন্ত বেশি অর্থাৎ এর নির্ভুলতা বেশি এর সংবেদনশীলতাও বেশি আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কোন যান্ত্রিক চলমান অংশ নেই উদাহরণস্বরূপ সেখানে ভারসাম্য বজায় রাখার জন্য আপনার একটি স্প্রিং ছিল কিন্তু এখানে ভারসাম্য বজায় রাখার জন্য কোন স্প্রিং এর প্রয়োজন হয় না সুতরাং সাম্যবস্থার খুব স্বল্প পরিসরের মধ্যে অনুসন্ধানকারী টি কাজ করে এবং তাই এটি অত্যন্ত সংবেদনশীল সুতরাং নাল প্রকৃতির যন্ত্রটি খুব সুন্দর ভাবে পরিমাপ করতে পারে সুতরাং যখন আপনি এনালগ উপকরণ এবং ডিজিটাল উপকরণের মধ্যে পার্থক্যটি দেখার চেষ্টা করবেন সে ক্ষেত্রে আজকালকার দিনে সবকিছু ডিজিটাল হয়ে গেছে আগে এটি সমস্ত এনালগ প্রকৃতির ছিল সুতরাং যে যন্ত্র গুলিতে ক্রমাগত পরিবর্তিত মানগুলি ফলাফল হিসেবে দেয় তাদেরকে এনালগ উপকরণ বলে আর ডিজিটাল এর ক্ষেত্রে পৃথক পদক্ষেপে মানগুলি থাকবে লোকেরা প্রথমে এনালগ ব্যবহার করত এবং এনালগ থেকে তারা ডিজিটাল এ গেল এবং তখন তাদের দাবি যে আমরা যদি ডিজিটাল নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা সিগন্যাল এবং আউটপুট নিয়ে আরও বেশি নাড়াচাড়া করতে পারি এবং এখন তারা বুঝতে পারে যে আমরা যদি ডিজিটাল ব্যবহার করি তবে দুটি আলাদা পদক্ষেপের মধ্যে আরও বেশি শ্রেণীবিভাগ করা খুব কঠিন হয়ে যায় সুতরাং লোকেরা এখন ডিজিটাল থেকে এনালগ এ ফিরে যাওয়ার চেষ্টা করছে এবং কীভাবে তথ্যের ভারসাম্য বজায় রাখবে তা দেখার চেষ্টা করছে এনালগ যন্ত্রের সঠিকতা খুব কম ডিজিটাল এর সঠিকতা বেশি এনালগ যন্ত্রের বেশি শক্তি প্রয়োজন কারণ সেখানে প্রচুর চলমান অংশ থাকে আর ডিজিটাল এর ক্ষেত্রে কম শক্তির প্রয়োজন হয় এনালগ এর সংবেদনশীলতা টি খুবই বেশি আর যেখানে ডিজিটাল এর সংবেদনশীলতা কম ঠিক আছে সংবেদনশীলতা শব্দটি এনালগ এর ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং সেই কারণেই লোকেরা এনালগ এ ফিরে যাওয়ার চেষ্টা করছে যাতে তারা দেখে নিতে পারে যে সংকেত দিয়ে আর কি কি করা যেতে পারে এনালগ যন্ত্রগুলি অর্থনৈতিক দিক থেকে সুলভ ডিজিটাল গুলি ব্যয়বহুল তবে এখন এটিও অর্থনৈতিক দিক থেকে সুলভ হয়ে উঠেছে কারণ ডিজিটাল সরঞ্জামগুলির প্রচুর পরিমাণে উৎপাদন হয়ে বাজারে আসতে শুরু করেছে এনালগ যন্ত্রগুলি বহন করা খুবই সহজ ডিজিটাল যন্ত্রগুলি সহজে বহন করা যায় না আমরা সামগ্রিকভাবে বলছি তবে এগুলিও এখন বহনযোগ্য হয়ে উঠেছে এনালগ যন্ত্রগুলির রেজোলিউশন কম এবং ডিজিটাল এর রেজোলিউশন বেশি হয় সুতরাং রেজোলিউশন ও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই দুটি বিষয় হল খুবই গৌণ বিষয় অনুগ্রহ করে এই বিষয়গুলি পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় গুলি হল এটা এটা এটা এবং এইটি ঠিক আছে বাকি সমস্ত বিষয় গুলি হল গৌণ বিষয় এই চারটি বিষয় হল এনালগ এবং ডিজিটাল এর মধ্যে প্রধান পার্থক্য সুতরাং যদি আপনি এনালগ এর দিকে দেখেন তাহলে এটি হল এনালগ আগে বাইক এবং এই সমস্ত ক্ষেত্রগুলিতে আমরা এইভাবে পরপর ঘর কাটা থাকতে দেখতাম এবং সেখানে একটি সূচক থাকত যেটি এর মধ্যে সূচকটি ঘুরতে পারত এবং স্পিড বা যাই কিছু হোক দেখানোর চেষ্টা করত আর এখন তারপরে এটিতে এলইডি যুক্ত এনালগ চলে এসেছে ঠিক আছে এবং এরপর সম্পূর্ণরূপে ডিজিটাল হয়ে গেছে এখন এটি সম্পূর্ণ ডিজিটাল হয়ে গেছে যদি এখন আপনি এনালগ জিনিসের দিকে দেখেন তাহলে সেখানে স্প্রিং বা অনুরূপ কিছু থাকবে সুতরাং এর সর্বদা রক্ষণাবেক্ষণের একটি অসুবিধা থেকে যায় তবে এখানে এটি বহনযোগ্য এবং রক্ষণাবেক্ষণ এখানে কম ঠিক আছে আজকাল এলইডি যুক্ত থাকে তাই এটি ব্যবহার করা খুব সহজ হয়ে উঠেছে আমি সম্প্রতি একটি গোলাকার যন্ত্র দেখেছি যার মধ্যে একটি পর্দা আছে যা আসলে কেবলমাত্র পেট্রোল এর স্তর কে বোঝাচ্ছে দেখুন এরূপ পর্দার কথা বলছি সুতরাং এটি দেখাচ্ছে যে পেট্রোল টি প্রায় সম্পূর্ণ ভর্তি আছে এটি এরকম কিছু দেখাচ্ছে এবং যখন পেট্রোলের স্তর নীচে চলে যায় এটি এরকম হয় এবং আস্তে আস্তে এই উপকরণটির এই নির্দেশের অংশটি ঘোরা শুরু করে এবং নিচের দিকে চলে আসে আর আমরা যে তথ্য পাই সেটি এই ঘর কাটা অংশ থেকে থেকেও পেতে পারি সুতরাং বলা যেতে পারে এটি ১০০ শতাংশ হতে পারে এটি ৮০ শতাংশ হতে পারে আর এটি ০ শতাংশ সুতরাং যখন পেট্রোল স্তরটি নীচে নেমে যায় আপনার এখানে রং গুলি নিভে যাচ্ছে দেখতে পাবেন এবং শেষ অবধি যখন এই জায়গায় চলে আসবে তখন এটি এরূপ একটি রং প্রদর্শন করা শুরু করবে সুতরাং এটি চালককে একটি সংকেত দেবে যে এটি আবার ভর্তি করে নিতে হবে অর্থাৎ এটি পেট্রোলের স্তর কি সেটি দেখানোর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল এটি চালককে একটি সতর্কতা নির্দেশ দেয় যে কখন পেট্রোল আবার ভর্তি করে নিতে হবে সুতরাং এটি সম্পূর্ণরূপে ডিজিটাল ঠিক আছে আপনার এনালগ এরসাথে এলইডি ও সংযুক্ত থাকতে পারে কিন্তু আজকাল আমরা সম্পূর্ণরূপে ডিজিটাল ব্যবহার করি সুতরাং যখন আমরা পরিমাপ সিস্টেমের সূচকের ক্ষেত্রে যন্ত্রের ভূমিকা সম্পর্কে কথা বলি তখন যন্ত্রগুলি পরিমাপের রাশি গুলির মানকে প্রকাশ করার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করে এগুলি ইন্ডিকেটিং প্রকৃতির যা কেবলমাত্র নির্দেশ দেয় এগুলি রেকর্ডিং প্রকৃতির এগুলি তথ্য সঞ্চয় করে উদাহরণস্বরূপ সবথেকে চ্যালেঞ্জের বিষয় হল বিপদ নির্দেশ করা অর্থাৎ ইন্ডিকেটিং প্রকৃতিরগুলি কেবলমাত্র ইঙ্গিত দেয় তো আমরা প্রদর্শিত এই তথ্য নিয়ে কি করব ধরুন আপনি প্রদর্শিত তথ্যগুলি সকাল ৬ ৭ ৮ ৯ ১০ টায় নথিভূক্ত করে রাখতে চান এবং সেটি সন্ধ্যার শিফটে বা সন্ধ্যায় পেতে চান অথবা ২৪ ঘন্টা পরে পেতে চান সুতরাং তথ্যগুলি প্রথমে সূচিত করতে হয় তারপর যে তথ্যগুলি দেখায় সেগুলি নথিভুক্ত করে রাখার উপকরণ থাকা উচিত অর্থাৎ তথ্যগুলি সঞ্চিত করে রাখতে হয় এবং সেই সঞ্চিত তথ্যগুলি থেকে আপনি যদি সমগ্র পদ্ধতিটি নিয়ন্ত্রণ করতে চান তাহলে সেটি করতে পারেন সর্বশেষ বিষয়টি হল নিয়ন্ত্রণ করা সুতরাং ইন্ডিকেটিং প্রকৃতির যন্ত্রগুলি এমন যন্ত্র যা কেবল দেখায় যে পরিমাপ করা হচ্ছে রেকর্ডিং প্রকৃতির যন্ত্রগুলি তথ্যগুলি সঞ্চিত করে রাখে সাধারণত তারা কাগজের উপর লিখে রাখে এর একটি স্টাইলাস থাকতে পারে অথবা এক্সেল এ লিখে রাখতে পারে অথবা বিন্দু বিন্দু দিয়ে লেখচিত্র অঙ্কন করতে পারে অথবা মানগুলিকে বিভিন্ন স্কেলে অথবা কিছু চলরাশির সাপেক্ষে পরিমাপ করে রাখতে পারে কোন কিছুর নিয়ন্ত্রণ করা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বিশেষত শিল্প তে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া সুতরাং যে তথ্যটি এখানে দেখায় সেই তথ্যগুলি কিছু প্রাথমিক আকারে সঞ্চিত করে রাখে এবং এগুলিকে তারপর যাচাই করে এবং যদি কোন তথ্যে ত্রুটি থাকে তাহলে তা সংশোধন করে নেয় সুতরাং নিয়ন্ত্রণ করা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বিশেষত শিল্প ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা এক্ষেত্রে তথ্যগুলি কোন যন্ত্র অথবা সিস্টেমের মাধ্যমে মূল পরিমাপক মানগুলি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় সুতরাং এরপরে আসুন সিস্টেমগুলি পরিমাপের যন্ত্রের ভূমিকাটি দেখি এখানে এটি একটি স্কিম্যাটিক লেখচিত্র দ্বারা দেখানো যেতে পারে সুতরাং প্রথমে আমি চিত্রটি তৈরি করে নিই এবং এর পরে নামকরণ করি এটি একটি পরিমাপযোগ্য পরিবর্তনশীল রাশি ঠিক আছে এটি এখানে দেওয়া আছে আর এটি পরিমাপ করার জন্য এখানে একটি সেন্সর রয়েছে তারপরে এখানে আমরা যা করি তা হল এখানে এটি একটি রূপান্তর করার যন্ত্রাংশ রয়েছে এরপরে সংকেতটি এখানে বিশ্লেষণ হচ্ছে ঠিক আছে এরপর এখানে আমাদের পরিমাপ করা মানটি রয়েছে তারপর এখান থেকে সংকেতটি যাচ্ছে এবং এখানে দূরে কোনো একটি জায়গায় সংকেতটি আসছে ও নথিভুক্ত হচ্ছে তারপরে পর্দায় ফলাফল টি দেখাচ্ছে ঠিক আছে সুতরাং যদি আপনি পরিমাপ করার সিস্টেমে যন্ত্রের ভূমিকাটি খতিয়ে দেখেন আপনি একটি পরিমাপযোগ্য চলরাশি দেখতে পাবেন যাকে মেজার্যান্ড বলা হয় ঠিক আছে তারপরে আপনার একটি সেন্সর থাকবে সুতরাং সেন্সর থেকে এটিতে বিভিন্ন রকমে রূপান্তরের উপাদান থাকবে তারপরে একটি সংকেত প্রক্রিয়াকরণে সংকেতকে বিশ্লেষণ করা হয় তারপরে আপনি একটি ফলাফল পাবেন সুতরাং আপনি যাই ফলাফল পাননা কেন এটি পুনরায় স্থানান্তরিত হবে সুতরাং এটি স্থানান্তরিত হয় এখানে দূরবর্তী কোন একটি জায়গায় পরিমাপ করা হয় আপনি এই সংকেতটি নেওয়ার চেষ্টা করন এবং তারপরে আপনি এই জিনিসগুলি পাওয়ার চেষ্টা করবেন মনে করুন এটি কেবলমাত্র আপনার উৎপাদন শিল্পের নিয়ন্ত্রণ কক্ষের একটি সিমুলেশন দেওয়ার রয়েছে সুতরাং সেন্সর এটি পরিমাপ করবে এটি যাই পরিমাপ করুক না কেন তা রূপান্তরিত করার একটি উপাদান রয়েছে আর তারপরে আমরা একটি সংকেত পাই আমরা যে সংকেতটি পাই সেটি বিশ্লেষণ করে প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ এরপর এটি পাঠানো হয় এবং এটি নথিভুক্ত করা হয় এবং সর্বশেষে আপনি পর্দায় পরিমাপ করা মানটি ফলাফল হিসেবে দেখতে পান আমরা এখানে আজকের আলোচনাটি শেষ করব